হ্যালো এবং এই ভিডিও বক্তৃতায় স্বাগতম তাই এই ভিডিও বক্তৃতাটি আগেরটির থেকে অব্যাহত রয়েছে যেখানে আমরা শারীরিকভাবে ক্লোন অযোগ্য ফাংশনগুলি সম্পর্কে কথা বলেছিলাম এবং কীভাবে সেগুলি প্রমাণীকরণের জন্য এবং অন্যান্য সুরক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে বিশেষত তারা হালকা ওজনের যন্ত্রগুলির জন্য গুরুত্বপূর্ণ হবে যেমন এজ যন্ত্র যা IOTতে ব্যবহার করা হয় আমরা এও উল্লেখ করেছি যে 2 ধরনের খুব সাধারণভাবে ব্যবহৃত PUF আছে একটি ছিল Arbiter PUF এবং অন্যটি ছিল রিং অসিলেটর PUF তাই এই লেকচারে আমরা সেখান থেকে শুরু করব যেখানে থেমেছিলাম আমরা রিং অসিলেটর এবং আরবিটার PUF সম্পর্কে আরও বিস্তারিতভাবে দেখব আমরা এই 2টির তুলনা করব এবং তারপরে আমরা বাস্তবে দেখতে পাব কীভাবে আমরা প্রমাণীকরণ নকশা তৈরি করতে পারি PUF এর বর্তমান ত্রুটিগুলি কী এবং কীভাবে সেগুলিকে প্রশমিত করার সম্ভাব্য উপায়গুলি কি তাই মনে করুন যে আমরা আসলে রিং অসিলেটর PUF দেখেছিলাম যা এইরকম ছিল তাই সেখানে রিং অসিলেটরগুলির একটি সিরিজ ছিল এখানে আমাদের কাছে N অসিলেটর ছিল এবং প্রতিটি রিং অসিলেটরের এই কাঠামোটিতে কমপক্ষে 3টি ইনভার্টার গেট রয়েছে এবং আউটপুট 3য়টি আসলে পিছনে লুপ করা হয় এবং 1ম ইনভার্টারের সাথে সংযুক্ত করা হয় এখন আমাদের কাছে এই সমস্ত রিং অসিলেটর আউটপুটগুলি মাল্টিপ্লেক্সারগুলির সাথে সংযুক্ত রয়েছে তাই এটি দুটি N বাই 2 বিট মাল্টিপ্লেক্সার হিসাবে দেখানো হয়েছে তবে আমরা আসলে সেগুলিকে N বিট মাল্টিপ্লেক্সার হিসাবে রাখতে পারি এবং তারপরে আপনার কাছে কাউন্টার এবং 1 বিটের প্রতিক্রিয়া রয়েছে রিং অসিলেটর PUF আসলে এরকম কিছু রিং অসিলেটর PUF শুরু করতে ব্যবহারকারীকে মূলত একটি সক্ষম সংকেত দিতে হবে মূলত 0 থেকে 1 পর্যন্ত সক্রিয়তা পরিবর্তন করতে হবে এবং একটি চ্যালেঞ্জও নির্দিষ্ট করতে হবে সুতরাং এখানে একটি চ্যালেঞ্জ হল মূলত N অসিলেটর থেকে 2টি রিং অসিলেটর বেছে নিতে হবে সুতরাং বর্তমান N রিং অসিলেটর থেকে চ্যালেঞ্জটি মূলত তাদের মধ্যে 2টি বেছে নেবে উদাহরণস্বরূপ আলোচনার জন্য ধরা যাক এটি রিং অসিলেটর 2 এবং রিং অসিলেটর N বেছে নেয় এখন যেমন আমরা জানি যখন সক্রিয় সংকেত 1 সেখানে PUF এর একটি প্রাথমিক অবস্থা যা প্রত্যাবর্তিত হয় এবং ফলস্বরূপ একটি বর্গাকার তরঙ্গরূপ যা PUF এর আউটপুটে উপস্থিত হয় আগের বক্তৃতায় আলোচনা করা হয়েছে এই তরঙ্গরূপের কম্পাঙ্ক এই PUF এর এই উত্পাদন প্রক্রিয়ার একটি ফাংশন সুতরাং উদাহরণস্বরূপ আমরা উল্লেখ করেছি যে সেখানে ক্যাপাসিট্যান্স জড়িত রয়েছে সেই প্রান্তিক ভোল্টেজ এবং অন্যান্য বিভিন্ন সূক্ষ্ণ স্তরের দিক রয়েছে যা আসলে রিং অসিলেটর PUF এর কম্পাঙ্ক পরিবর্তন করতে পারে অতএব যা প্রত্যাশিত তা হল এই প্রতিটি N রিং অসিলেটর একটি আলাদা কম্পাঙ্ক তৈরি করবে এখন যেমন আমরা উল্লেখ করেছি যা করা হয়েছে তা হল একটি চ্যালেঞ্জ আসলে 2টি রিং অসিলেটরকে এলোমেলোভাবে বেছে নেবে তাই আমরা আমাদের আলোচনায় রিং অসিলেটর 2 এবং N কে বিবেচনা করেছি এবং এই অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলির কারণে রিং অসিলেটর 2 এবং N দ্বারা উত্পন্ন তরঙ্গরূপের কম্পাঙ্ক ভিন্ন হবে এখন এখানে যা করা হয়েছে তা হল রিং অসিলেটর 2 এবং রিং অসিলেটর N কে মাল্টিপ্লেক্স করার জন্য একটি মাল্টিপ্লেক্সার রয়েছে তাই আমরা যা পাই তা হল RA এবং RB উভয়েরই বর্গাকার তরঙ্গরূপ একটি হল এই RA যা এই রিং অসিলেটর 2 এর কারণে এবং যে মাল্টিপ্লেক্সাররা 2য় রিং অসিলেটরকে এর আউটপুটে বদল করেছে এবং এই মাল্টিপ্লেক্সারটি Nতম রিং অসিলেটরকে RB তে বদল করেছে এখন আমাদের দুটি কাউন্টার আছে উভয় কাউন্টারই 0 দিয়ে শুরু হয় এবং তারা প্রতিটি পর্যায়ক্রমিক বা রিং অসিলেটর থেকে প্রাপ্ত প্রতিটি ইতিবাচক কম্পন গণনা শুরু করে সুতরাং আমরা যা জানি তা হল যে যেহেতু 2 রিং অসিলেটরগুলি তাদের অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলির কারণে বিভিন্ন কম্পাঙ্কে কাজ করছে তাই এই 2টি কাউন্টারের পরে একটি নির্দিষ্ট সময়কাল যেমন 1 বা 2 সেকেন্ড একটি ভিন্ন গণনা মান পাবে এখন এর উপর ভিত্তি করে আমরা 1 বা 2 সেকেন্ড পরে একটি তুলনা করব এবং এই 2টি কাউন্টারের মধ্যে কোনটি বেশি তা নির্ধারণ করব এবং সেই অনুযায়ী আমরা 1 বা 0 এর আউটপুট দেব সুতরাং চ্যালেঞ্জের প্রতিক্রিয়া আমাদের উদাহরণে এক ক্রম 0 যদি এই কাউন্টারের সাথে সঙ্গতিপূর্ণ কম্পাঙ্ক FA এর মান আমাদের দ্বারা প্রদত্ত আউটপুট 1 এর চেয়ে বেশি হয় অন্যথায় আমরা একটি আউটপুট 0 প্রদান করি আমরা এখানে যা দেখছি তা হল যে হার্ডওয়্যার যন্ত্রটি এই রিং অসিলেটর PUF কে বাস্তবায়ন করবে এবং পরে যখন স্থাপন করা হবে একটি উপযোজন এই রিং B PUF কে অক্ষম করতে পারে একটি চ্যালেঞ্জ বেছে নিন মূলত এই রিং অসিলেটরগুলির এক জোড়া বেছে নিন একটি আউটপুট প্রদান করুন যা হয় 1 বা 0 এখন এই রিং অসিলেটর PUF এর উদ্দেশ্য বা এই রিং অসিলেটর PUF এর অনন্যতা যেমনটি আগের ভিডিওতে উল্লেখ করা হয়েছে তা হল এই আউটপুট প্রতিক্রিয়া সেই নির্দিষ্ট যন্ত্রের একটি ফাংশন হতে চলেছে যদি আমার কাছে দুটি একরকম যন্ত্র থাকে এই যন্ত্রগুলির প্রতিটিতে একটি রিং অসিলেটর PUF আছে প্রতিটি আমাকে একটি নির্দিষ্ট চ্যালেঞ্জের জন্য আলাদা প্রতিক্রিয়া দেবে তাহলে যা করা হয় তা হল এই একটি চ্যালেঞ্জ আমাকে এক বিট প্রতিক্রিয়া দেয় তাই যদি আমরা এই রিং অসিলেটরটি একাধিক ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জের সাথে রান করাই তবে আমরা বৃহত্তর আউটপুট প্রতিক্রিয়া তৈরি করতে পারি তাই উদাহরণস্বরূপ যদি আমি ক্রমাগত বিভিন্ন চ্যালেঞ্জ নির্বাচন করি তবে আমি একটি বড় প্রতিক্রিয়া সূত্র পাব প্রতিটি প্রতিক্রিয়া অন্যটির থেকে ভিন্ন সুতরাং আমরা একটি উদাহরণ নেব এবং আমরা আসলে রিং অসিলেটর PUF এর বিভিন্ন বৈশিষ্ট্যের দিকে নজর দেব তাই আমরা এই বিশেষ কাজটি উল্লেখ করব ডিভাইস প্রমাণীকরণ এবং গোপন চাবি বানানোর জন্য শারীরিক ক্লোন অযোগ্য ফাংশন যা প্রফেসর দেবদাস দ্বারা DAC 2007 এ লেখা হয়েছিল সুতরাং এই কাজটি একটি রিং অসিলেটর PUF ভার্টেক্স 4 FPGA এর বাস্তবায়ন দেখায় তাই তারা 15 টি যন্ত্রের তুলনা করেছে এই সমস্ত যন্ত্রগুলি হুবহু একই রকম এবং এদের প্রতিটি FPGA তে 1024 রিং অসিলেটর প্রয়োগ করেছে এর মানে হল যে সেখানকার N ছিল 1024 তারা আরও বলেছে যে 3টি ইনভার্টারের পরিবর্তে তারা 5টি ইনভার্টার ব্যবহার করেছে তাই প্রতিটি রিং অসিলেটরে 5টি ইনভার্টার এবং একটি AND গেট রয়েছে এই নির্দিষ্ট কাঠামোটি আন্তঃ চিপ বৈচিত্র বা PUF এর অনন্যতা বা PUF প্রতিক্রিয়ার অনন্যতা দেখায় একটি প্রদত্ত চ্যালেঞ্জের জন্য যন্ত্র A এবং অন্য যন্ত্র B তে একই চ্যালেঞ্জ পাঠানো হয় প্রতিক্রিয়াগুলি সংযুক্ত থাকে এবং 2টি প্রতিক্রিয়াগুলির মধ্যে হ্যামিং দূরত্ব গণনা করা হয় এই বিশেষ নৈপুণ্যটি 128 বিটের প্রতিক্রিয়া দেখায় এখন যা প্রত্যাশিত তা হল একটি ভাল PUF এর জন্য অন্তর চিপ বৈচিত্র সর্বাধিক হওয়া উচিত তাই এর অর্থ হল A এর প্রতিক্রিয়া B এর প্রতিক্রিয়া থেকে যতটা সম্ভব আলাদা হওয়া উচিত সুতরাং আমরা যদি বিবেচনা করি যে প্রতিটি 128 বিটের প্রতিক্রিয়া A এবং B এর মধ্যে সর্বোচ্চ পার্থক্য থাকার জন্য আদর্শভাবে A এবং B 64 বিটে পরিবর্তিত হওয়া উচিত এবং আমরা এখানে যেমন দেখছি X অক্ষে এটি A এবং B এর মধ্যে হ্যামিং দূরত্ব দেখায় এবং Y অক্ষ সম্ভাব্যতা দেখায় আমরা দেখতে পাই যে হ্যামিং দূরত্বের এই বন্টনের জন্য এই তরঙ্গরূপের গড় প্রায় 591 তাই আদর্শভাবে এটি 64 হওয়া উচিত ছিল কিন্তু 591ও একটি খুব ভাল হ্যামিং দূরত্ব আরেকটি চেক যা আমাদেরও প্রয়োজন ছিল আন্তঃ চিপ বৈচিত্র্য তাই আমরা আগের বক্তৃতায় উল্লেখ করেছি যে আন্তঃ চিপ বৈচিত্রটি পুনরুত্পাদনযোগ্যতা বা PUF এর দৃঢ়তা দেখায় সুতরাং আমরা যেমন উল্লেখ করেছি আমরা সেই একই চ্যালেঞ্জ PUF যুক্ত যন্ত্রটিতে প্রদান করি প্রতিক্রিয়া প্রাপ্ত করি এবং একটি ভিন্ন অবস্থায় হতে পারে একদিন বা এক মাস বা এক বছর পরে আমরা ঠিক একই যন্ত্রটি পাঠাই এবং প্রতিক্রিয়া পাই সুতরাং আমাদের বিভিন্ন দিকও থাকতে পারে যেমন আমরা একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি চ্যালেঞ্জ পাঠাতে পারি ধরুন 20° এবং 12 ভোল্টের ভোল্টেজ সহ এবং অন্য চ্যালেঞ্জটি ঠিক একই যন্ত্রে যা 120° এ উত্তপ্ত হয়েছিল এবং এই বিশেষ উদাহরণে 108 ভোল্টের ভোল্টেজ ছিল সুতরাং একটি ভাল PUF এর জন্য যা আশা করা যায় তা হল তাপমাত্রা সময় এবং ইনপুট ভোল্টেজের মতো এই পরিবেশগত অবস্থার থেকে স্বাধীন একই চ্যালেঞ্জের জন্য প্রতিক্রিয়া যতটা সম্ভব কাছাকাছি হওয়া উচিত এই বিশেষ গ্রাফটি আন্তঃ চিপ হ্যামিং দূরত্বের বৈচিত্রের অনুমান দেখায় তাই এটি আপনাকে বলে যে এই 2টি শর্তে একই চ্যালেঞ্জের প্রতিটি প্রতিক্রিয়া কতটা আলাদা 20° 12 ভোল্ট এবং যখন চ্যালেঞ্জটি 120° 108 ভোল্টে দেওয়া হয়েছিল সুতরাং আপনি যা দেখছেন তা হল যে বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভবত বিভিন্ন পরিবেশগত অবস্থার সাথে প্রতিক্রিয়া পরিবর্তন হয় না তাই প্রকৃতপক্ষে রিপোর্ট করা PUF প্রতিক্রিয়াগুলির 128 বিটের মধ্যে গড়ে 061 বিটের বৈচিত্র ছিল সুতরাং আমরা এখন বিভিন্ন ধরণের PUF দেখব তাই এটি আরবিটার PUF নামে পরিচিত এবং মূলত এটির রিং অসিলেটর PUF এর তুলনায় কিছু ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যা আমরা দেখেছি সুতরাং একটি আরবিটার PUF মৌলিকভাবে একটি সুইচের উপর ভিত্তি করে তৈরী তাই এটিতে 2টি মাল্টিপ্লেক্সার রয়েছে যা সুইচটিতে ব্যবহৃত হয় যদি আপনি এই নির্দিষ্ট কাঠামোটি বিবেচনা করেন উভয়কেই একই ইনপুট দেওয়া হয়েছে যা এখানে 0 এবং একই 0 এর সাথে সংযুক্তও করা হয়েছে এবং এই মাল্টিপ্লেক্সারগুলির প্রত্যেকটি যা করে তা হল 0 বা 1 ইনপুটের উপর ভিত্তি করে এটি সেই সংশ্লিষ্ট ইনপুটটিকে আউটপুটে পরিবর্তন করবে সুতরাং উদাহরণস্বরূপ যদি মাল্টিপ্লেক্সারদের নির্বাচন লাইন 0 হয় তবে মাল্টিপ্লেক্সারদের এই ইনপুটটি আউটপুটে পাঠানো হয় অন্যদিকে যদি মাল্টিপ্লেক্সারের সিলেক্ট লাইনটি 1 এ সেট করা থাকে তাহলে 2য় ইনপুটে উপস্থিত ইনপুট যা এই ইনপুটটি আউটপুটে সুইচ করা হবে এখন একটি আরবিটার সুইচে দুটি মাল্টিপ্লেক্সার ব্যবহার করা হয় একই ইনপুট উপস্থিত উভয় মাল্টিপ্লেক্সারে বদল করা হয় এবং উভয় মাল্টিপ্লেক্সারের একই ইনপুট সুইচ রয়েছে এবং উপস্থিত দুটি মাল্টিপ্লেক্সে একই নির্বাচন লাইন রয়েছে 2টি মাল্টিপ্লেক্সারের মধ্যে একটি ছোট পার্থক্য রয়েছে এবং আপনি যা দেখেন তা হল ইনপুট লাইনটি আসলে প্রতিটি মাল্টিপ্লেক্সারে আলাদাভাবে সংযুক্ত থাকে উদাহরণস্বরূপ এখানে নীল লাইনটি এই মাল্টিপ্লেক্সারে 0 এর সাথে সংযুক্ত এবং তাই আউটপুটে বদল করা হবে যখন সিলেক্ট লাইন হল 0 এই ক্ষেত্রে নীল রেখাটি 1 এর সাথে সংযুক্ত একইভাবে লাল রেখাটি এই ক্ষেত্রে 1 এবং এই নির্দিষ্ট মাল্টিপ্লেক্সারে 0 এর সাথে সংযুক্ত থাকে এবং তাই যখন নির্বাচন লাইন 0 হয় এটি একটি লাল রেখা যা বদল হতে পারে সুতরাং আপনি যা বলছেন তা সুইচের এই বিশেষ রূপরেখায় দেওয়া হয়েছে আউটপুট নির্বাচন লাইনের উপর নির্ভর করবে যদি সিলেক্ট লাইনটি 0 হয় তবে আমাদের এখানে উপরে নীল রেখা রয়েছে এবং নীচে লাল রেখা রয়েছে অন্যদিকে যদি সিলেক্ট লাইনটি 1 এ সেট করা হয় তবে এটি হল লাল রেখা যা উপরে যায় এবং নীল রেখাটি নীচে থাকে তাই মূলত এর মানে হল যে নির্বাচিত লাইনের উপর নির্ভর করে আমরা প্রতিটি মাল্টিপ্লেক্সার আউটপুটে নীল লাইন বা লাল লাইন পাঠাচ্ছি সুতরাং আর্বিটার সুইচ নামক এই প্রাথমিক উপাদানটি তারপর একটি আরবিটার PUF তৈরি করতে ব্যবহৃত হয় সুতরাং এখন এই নির্দিষ্ট সুইচের মৌলিক বৈশিষ্ট্য যা এটিকে আর্বিটার PUF এর জন্য আকর্ষণীয় করে তুলেছে তা হল যে এই আউটপুটগুলি উপরে নীল পাঠানো হোক বা লাল উপরে পাঠানো হোক তা এই PUFগুলির বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তাই এই মৌলিক আরবিটার সুইচটি একটি আরবিটার PUF তৈরি করতে ব্যবহার করা হয় একটি সাধারণ Arbiter PUF দেখতে এরকম দেখায় তাই আমাদের কাছে প্রকৃতপক্ষে এই ধরনের একাধিক সুইচ একের পর এক উপস্থিত রয়েছে এবং একটি একক ইনপুট রয়েছে যা উভয় সুইচের প্রতিটিতে দেওয়া হয় যেমন আগের স্লাইডে দেখানো হয়েছে সুতরাং আমাদেরও একটি চ্যালেঞ্জ রয়েছে যা বর্তমান তাই আমাদের কাছে 0 বা 1 চ্যালেঞ্জ রয়েছে এবং মূলত চ্যালেঞ্জটি যা করে তা হল এটি সিদ্ধান্ত নেয় যে নীল লাইন বা লাল লাইন যথাক্রমে উপরে বা নীচে বদল করা উচিত সুতরাং এখানে উদাহরণের জন্য আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই জনপ্রিয় বদলের জন্য 0 রেখেছি এবং তাই এটি নীল রেখাটিকে নীচে এবং লাল লাইনকে উপরে এবং ইত্যাদিতে বদল করে এই ধরনের বদলগুলির একটি সিরিজের পরে আমরা অবশেষে একটি ফ্লিপ ফ্লপ পেয়েছি এটি একটি D ফ্লিপ ফ্লপ এই নির্দিষ্ট D ফ্লিপ ফ্লপ 1 বা 0 এর আউটপুট দেয় সুতরাং এখানে মূলত 2টি দিক রয়েছে যা এই নকশাটিকে PUF হিসাবে ব্যবহারের জন্য আকর্ষণীয় করে তোলে প্রথমটি হল এই যে এই সংকেতগুলি যেহেতু এই বদলগুলির নকশায় সূক্ষ্ণ স্তরের বৈচিত্র্যের কারণে এই সমস্ত বদলগুলির মাধ্যমে প্রচার করছে তাই এই 2 টি রেখা লাল এবং নীল রেখাগুলি প্রেষণের একটি ভিন্ন গতি অর্জন করবে যেমনটি আমরা রিং অসিলেটরের ক্ষেত্রেও দেখেছি যে মাল্টিপ্লেক্সারগুলির প্রতিটির দ্বারা প্রদত্ত বিলম্ব উত্পাদন প্রসেস দ্বারা প্রভাবিত হয় এবং সিলিকনের বিভিন্ন অন্তর্নিহিত বৈশিষ্ট্য এবং প্রসেসও এর দ্বারা প্রভাবিত হয় সুতরাং ফলস্বরূপ এই ধরনের অনেকগুলি সুইচের মাধ্যমে ক্যাসকেড করার পরে আমরা যা পাই তা হল এই রেখাগুলির মধ্যে একটি নীল বা লাল রেখা অন্য রেখার চেয়ে দ্রুত আউটপুটে পৌঁছাবে সুতরাং আমাদের এখানে এখন একটি D ফ্লিপ ফ্লপও রয়েছে যা এই 2 লাইনের মধ্যে কোনটি আসলে দ্রুততর এবং অনুরূপভাবে 0 বা 1 এর আউটপুট দেয় তা পরিমাপ করে তাই আসুন এই D ফ্লিপ ফ্লপটি আসলে এই 2 টি সংকেতের মধ্যে কোনটি প্রকৃতপক্ষে দ্রুত তা কিভাবে সনাক্ত করে সে সম্পর্কে আরও বিশদে দেখা যাক সুতরাং আসুন আমরা একটি D ফ্লিপ ফ্লপ বিবেচনা করি এবং যা করা হয় তা হল যে লাইনগুলির মধ্যে একটি ধরা যাক নীল লাইনটি D ইনপুটের সাথে সংযুক্ত এবং লাল লাইনটি ঘড়ির ইনপুটের সাথে সংযুক্ত এবং আউটপুট এক বিট যা হয় 0 বা একটি 1 দেবে এখন আমরা বলি যে নীল রেখার সুইচগুলি এমনভাবে সংযুক্ত যে ইনপুটটি 1ম এ পৌঁছায় ফলস্বরূপ আমাদের কাছে এমন কিছু থাকবে যা এইরকম দেখায় তাই আমাদের D লাইনটি প্রথমে পৌঁছায় তারপর ঘড়ির সংকেত পৌঁছায় এবং আমরা জানি কিভাবে একটি D ফ্লিপ ফ্লপ কাজ করে যখন ঘড়ির কাঁটা 0 থেকে 1 এ বদলায় তখন D এ ইনপুটটি আউটপুটে ল্যাচ করা হয় যেহেতু ঘড়িটি 0 থেকে 1 এ বদলের সময় D লাইনের সংকেতটি প্রথমে এসেছে তাই আউটপুটের মান 1 হবে অন্যদিকে যদি ঘড়িটি 0 থেকে 1 এ বদলের সময় ঘড়িটি 1ম আসে এটি দেখতে পাবে যে D তখনও 0 এর মানে রয়েছে এবং তাই আউটপুট Q 0 এর মান পাবে সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বিভিন্ন সুইচগুলিতে একটি ক্রমবর্ধমান প্রান্ত 0 থেকে 1 রূপান্তর প্রদানের ফলে এই 2 টি লাইনের জন্য একটি প্রভেদমূলক পথ তৈরি হবে এবং ফলস্বরূপ আউটপুটের এই নির্দিষ্ট বিন্দুতে আমাদের একটি পথ রয়েছে যা অন্যটির চেয়ে দ্রুততর এখন আমরা যেমন D ফ্লিপ ফ্লপ দেখেছি যেটি আমরা যেভাবে আলোচনা করেছি সেভাবে সাজানো হয়েছে এই 2টি পথের মধ্যে কোনটি 1ম স্থানে এসেছে তা সনাক্ত করতে সক্ষম হবে এবং সেই অনুযায়ী আমরা 0 এবং 1 এর মধ্যে পরিবর্তন করতে সক্ষম হব তাই আরবিটার PUF এর চ্যালেঞ্জ হল মাল্টিপ্লেক্সারদের সিলেক্ট লাইন তাই উদাহরণ স্বরূপ ধরা যাক যে এখানে 3টি সুইচ আছে চ্যালেঞ্জ হল 0 0 এবং 1 তাই লক্ষ্য করুন যে যদি আমরা চ্যালেঞ্জ পরিবর্তন করি এটি মূলত লাল এবং নীল সংকেতের পথ পরিবর্তন করে এবং ফলস্বরূপ আউটপুট পরিবর্তন হতে পারে যেহেতু পথটি ভিন্ন তাই এই 2টি সংকেতের মধ্যে কোনটি দ্রুততর সেই পছন্দও ভিন্ন হতে পারে এবং সেই কারণে PUF এর আউটপুটও পরিবর্তিত হতে পারে তাই একটি Arbiter PUF তৈরি করার জন্য আমাদের একটি চ্যালেঞ্জ প্রদান করতে হবে এবং সেই অনুযায়ী আউটপুট 0 এবং 1 কিনা তা নির্ধারণ করতে হবে তাই অনন্যতা পাওয়া যায় কারণ প্রদত্ত চ্যালেঞ্জের জন্য এই প্রতিটি পথ প্রতিটি যন্ত্রের জন্য আলাদা হবে এবং তাই একটি যন্ত্রে একই চ্যালেঞ্জের জন্য Arbiter PUF সম্ভবত 0 এর আউটপুট দেবে অন্য ডিভাইসে 1 এর আউটপুট দেবে সুতরাং এটি মূলত প্রমাণীকরণ এবং অন্যান্য উদ্দেশ্যে ব্যবহার করা হয় সুতরাং এটি একটি Arbiter PUF এর জন্য একটি ফলাফল এটি এই বিশেষ কাজ 2008 এর কাজ থেকে প্রাপ্ত করা হয়েছে যা দুটি তাপমাত্রায় অন্তর এবং আন্তঃ চিপের দূরত্ব দেখায় একটি 25° তে এবং অন্যটি 85° তে সুতরাং ফলাফলগুলির রিং অসিলেটর PUF এর সাথে বেশ মিল আছে তাই আমরা যা দেখতে পাচ্ছি তা হল একই চ্যালেঞ্জের জন্য আন্তঃ চিপ দূরত্বের গড় যা 128 বিট প্রতিক্রিয়ার জন্য 64 এর কাছাকাছি সুতরাং এর মানে হল যে আমি যদি 2টি ভিন্ন আরবিটার PUF কে একই চ্যালেঞ্জ প্রদান করি তাহলে প্রতিক্রিয়া মোটামুটি 64 বিট দ্বারা পরিবর্তিত হবে একইভাবে একটি 128 বিট প্রতিক্রিয়ার জন্য আন্তঃ চিপ দূরত্ব 16 এর কম এবং ইনপুট ক্ষেত্রগুলিতে তাপমাত্রা প্রতিক্রিয়াকে খুব বেশি প্রভাবিত করে না সুতরাং এর মানে হল যে যদি আমি একই যন্ত্রে একই চ্যালেঞ্জ বিভিন্ন শর্ত সহ প্রদান করি যেমন সময়ের পরিবর্তন তাপমাত্রার পরিবর্তন বা দীর্ঘ সময়ের পরে বা ইত্যাদি আরও অনেক কিছুর সাথে প্রতিক্রিয়াটি অনেকটা একই রকম হবে সুতরাং আমরা যা দেখেছি 2টি পাব রিং অসিলেটর PUF এবং আরবিটার PUF এবং আমরা এখন যা দেখব তা হল আমরা তাদের 2টির মধ্যে তুলনা করার চেষ্টা করব এবং দেখতে পাব যে দুটির বৈশিষ্ট্য কী সুতরাং প্রথম লক্ষণীয় জিনিসটি হল যে রিং অসিলেটর PUF তে আমাদের এখানে এই 2টি মাল্টিপ্লেক্সার এবং N বিট চ্যালেঞ্জ রয়েছে তাই মূলত এই N বিট চ্যালেঞ্জ 2টি রিং অসিলেটরগুলির একটি জোড়া বেছে নেয় এবং তাই সম্ভাব্য চ্যালেঞ্জগুলির সংখ্যা N বেছে নিয়েছে 2 অন্যদিকে আরবিটার PUF আমরা মূলত একটি চ্যালেঞ্জ বেছে নেওয়ার জন্য সিলেক্ট লাইন ব্যবহার করে সেট করি এবং যদি সেখানে N থাকে যেমন আরবিটার সুইচ উপস্থিত থাকে তাহলে সম্ভাব্য চ্যালেঞ্জের সংখ্যা 2N অতএব আরবিটার PUF এর জন্য সম্ভাব্য চ্যালেঞ্জের সংখ্যা হল 2N তাই চ্যালেঞ্জের সংখ্যার উপর ভিত্তি করে আমরা এই PUF গুলিকে দুর্বল PUF হিসাবে শ্রেণীবদ্ধ করি কারণ এতে চ্যালেঞ্জগুলির একটি খুব ছোট সেট রয়েছে আসলে চ্যালেঞ্জগুলি রিং অসিলেটরের সংখ্যার উপর বা আরবিটারের ক্ষেত্রে শক্তিশালী PUF এর উপর রৈখিকভাবে নির্ভর করে কারণ সম্ভাব্য চ্যালেঞ্জগুলির সংখ্যা উপস্থিত আরবিটার সুইচগুলির সংখ্যার সাথে সূচকীয়ভাবে সম্পর্কিত সুতরাং এইগুলি হল দুর্বল PUF এর বৈশিষ্ট্য প্রথমত এটা লক্ষ্য করা গেছে যে দুর্বল PUF এর মধ্যে খুব ভাল অন্তর এবং আন্তঃ পার্থক্য রয়েছে রিং অসিলেটরে তুলনামূলকভাবে কয়েকটি চ্যালেঞ্জ প্রতিক্রিয়ার ধরণ রয়েছে যেমনটি আমরা দেখেছি এবং এই কারণে CRPগুলি বা চ্যালেঞ্জ প্রতিক্রিয়ার জোড়াগুলিকে গোপন রাখতে হবে এবং আক্রমণকারীর কাছে প্রকাশ করা যাবে না কারণ এই ধরনের CRPগুলির সংখ্যা খুব কম তাই মূলত দুর্বল PUF গুলি ক্রিপ্টোগ্রাফিক চাবি তৈরির জন্য ব্যবহার করা হয় এগুলি অন্যান্য এনক্রিপশন নকশাগুলির সাথে একত্রে ব্যবহার করা হয় যেমন সেগুলি সাধারণত ব্যবহৃত হয় সেগুলি সাধারণত নিজেই ব্যবহৃত হয় না তবে সাধারণত এনক্রিপশন বা HMAC এর মতো অন্যান্য ক্রিপ্টোগ্রাফিক নকশাগুলির সাথে মিলিত হয় CRP লুকোনোর জন্যে সুতরাং দুর্বল PUF এর সমস্যা হল যে বিভিন্ন চ্যালেঞ্জের সংখ্যা সীমিত হওয়ার কারণে আক্রমণকারী এই সমস্ত চ্যালেঞ্জগুলি গণনা করতে সক্ষম এবং প্রতিটি যন্ত্রের জন্য আক্রমণকারী সমস্ত চ্যালেঞ্জ প্রতিক্রিয়া জোড়ার একটি ডাটাবেস তৈরি করতে সক্ষম হতে পারে এবং তাই এমনকি যন্ত্র না থাকা সত্ত্বেও আক্রমণকারী যেকোন চ্যালেঞ্জের জন্য তার ডাটাবেস থেকে একটি প্রতিক্রিয়া প্রদান করতে সক্ষম হবে তাই দুর্বল PUF এর সীমিত অ্যাপ্লিকেশন রয়েছে এখন যেমন আমরা দেখেছি শক্তিশালী PUF এ বিপুল সংখ্যক চ্যালেঞ্জ প্রতিক্রিয়া জোড়া রয়েছে আসলে আমরা দেখেছি যে আরবিটার PUF তে উপস্থিত আরবিটার সুইচের সংখ্যার উপর ভিত্তি করে চ্যালেঞ্জ প্রতিক্রিয়া জোড়ার সূচকীয় সংখ্যা রয়েছে এবং এটিও অনুমান করা হয় যে এই কারণে আক্রমণকারী সমস্ত চ্যালেঞ্জ প্রতিক্রিয়া জোড়া ক্যাপচার করতে সক্ষম হবে না বা আক্রমণকারী এই সমস্ত চ্যালেঞ্জ প্রতিক্রিয়া জোড়ার একটি ডাটাবেস তৈরি করতে সক্ষম হবে না তাই ব্যবহৃত চ্যালেঞ্জ প্রতিক্রিয়া জোড়াগুলি সর্বজনীন করা যেতে পারে এবং সাধারণত এই শক্তিশালী PUF এর জন্য ক্রিপ্টোগ্রাফিক নকশার প্রয়োজন হবে না কারণ এমন কিছু গোপন নেই যা সংরক্ষণ করতে হবে সুতরাং এর সাথে আমরা এই বক্তৃতাটি বন্ধ করব পরবর্তী লেকচারে যা PUF এর তৃতীয় অংশ আমরা দেখব কীভাবে এই PUF গুলিকে কোনও ক্রিপ্টোগ্রাফি বা গোপন কীগুলির প্রয়োজন ছাড়াই প্রমাণীকরণের জন্য ব্যবহার করা যেতে পারে আমরা আরও দেখব যে কীভাবে এই প্রমাণীকরণ প্রকল্পের কারণে বেশ কয়েকটি দুর্বলতা ঘটতে পারে এবং এই সম্ভাব্য সমস্যাগুলিকে প্রশমিত করার উপায়গুলিও রয়েছে ধন্যবাদ